ফিরে আসার জন্য স্বাগত সুতরাং এটি 36 নম্বর লেকচার এবং আজ আমরা একটি নতুন বিষয় নিয়ে চালিয়ে যাব যা লিনিয়ার এলজেব্রা লেকচার এর এই সিরিজ এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা লিনিয়ার ইকুয়েশন এর সিস্টেম দিয়ে শুরু করব এবং আবার এটি লিনিয়ার এলজেব্রাতে অনেক ধারণা বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ সুতরাং আমরা লিনিয়ার ইকুয়েশন সিস্টেম এর একটি খুব মৌলিক ভূমিকা দিয়ে শুরু করব সুতরাং আমরা সিস্টেম এর প্রবর্তন এবং লিনিয়ার ইকুয়েশন এর সিস্টেম এর সমাধান এবং তাদের জ্যামিতিক ব্যাখ্যা ও কভার করব সুতরাং এখানে লিনিয়ার ইকুয়েশন এর সিস্টেম সুতরাং এটি ইকুয়েশন এর দিক থেকে লেখা একটি সাধারণ সিস্টেম সুতরাং এটি প্রথম ইকুয়েশন যেখানে আমাদের এখানে কোএফিসিয়েন্ট রয়েছে a11x1 এবং x2 এর এই কোএফিসিয়েন্টটি a12 ইত্যাদি a11x1a12x2a1nxnb1 সুতরাং এটি প্রথম ইকুয়েশন যেখানে এই a11 a12 এবং a1n কোএফিসিয়েন্ট সুতরাং তারা রিয়েল নম্বর এবং x1 x2 এবং xn তারা অজানা এবং ডান দিক b1 আবার কিছু রিয়েল নম্বর সুতরাং একইভাবে আমাদের দ্বিতীয় ইকুয়েশন রয়েছে যা আমরা a21 a22 এবং a2n দ্বারা উল্লেখ করেছি এগুলো যথাক্রমে x1 x2 এবং xn এর কোএফিসিয়েন্ট এবং ডান দিকের অংশটি b2 দ্বারা উল্লেখ করা হয় সুতরাং এখানে আমাদের am1 mth ইকুয়েশন রয়েছে সুতরাং আমরা m ইকুয়েশন এবং n অজানা বিবেচনা করেছি সুতরাং এখানে আমাদের am1 am2 এবং xn আছে এবং এগুলো x1 x2 এবং xn এর কোএফিসিয়েন্ট এবং ডান দিকটি bm সুতরাং আমাদের 1 2 আছে m ইকুয়েশন এবং x1 x2 এবং xn এ এগুলি অজানা a11x1a12x2a1nxnb1 a21x1a22x2a2nxnb2 am1x1am2x2⋯amnxnbm সুতরাং ম্যাট্রিক্স আকারে আমরা এই ইকুয়েশনগুলি লিখতে পারি যেমন টি নিম্নরূপ A x হল b এর সমান তাই Axb A a11 a12 a1n a21 a22 a2n ⋱ am1 am2 amn xx1 x2 xn b b1 b2 bm সুতরাং আমরা যে সংজ্ঞাটি ব্যবহার করব তা হল ইকুয়েশন এর সিস্টেমটি কন্সিস্টেন্ট যদি এর অন্তত একটি সমাধান থাকে এবং যদি এর কোনও সমাধান না থাকে তবে এটি ইনকন্সিস্টেন্ট সুতরাং কারণ আমরা এখন আজকের বক্তৃতায় পর্যবেক্ষণ করব যে সমাধানের জন্য বেশ কয়েকটি সম্ভাবনা রয়েছে একটি যে সিস্টেম এর কোনো সমাধান নেই দ্বিতীয়টির একটি সমাধান রয়েছে এবং এটি অনন্য তৃতীয়টির সমাধান রয়েছে এবং সেগুলো সংখ্যায় অসীম সুতরাং অসীম ভাবে অনেক সমাধান সুতরাং লিনিয়ার ইকুয়েশন এর একটি সিস্টেম এরজন্য এই তিনটি সম্ভাবনা এবং আমরা ব্যাখ্যাও খুঁজব সুতরাং আবার এই ম্যাট্রিক্স ফর্মে ফিরে আসব সুতরাং এটি বোঝা সহজ তাই আমাদের কাছে এই ম্যাট্রিক্স A এবং এই x রয়েছে সুতরাং আপনি যদি এই A এবং এই x গুণ করেন সুতরাং আমরা আরেকটি ভেক্টর পাব যার প্রথম উপাদানটি ইকুয়েশন এর এই বাম দিকের হবে 1 যখন আমরা এই Ax A এবং x গুণক করি তখন সেই ভেক্টর এর দ্বিতীয় উপাদান এই ভেক্টর Ax দ্বিতীয় উপাদানটি দ্বিতীয় ইকুয়েশন এর বাম দিকের হবে ইত্যাদি এবং তারপরে আমাদের এখানে ডান দিকের ভেক্টর রয়েছে b যার উপাদানগুলি হল এই b1 b2 b3 এবং bm সুতরাং প্রতিটি উপাদান এর তুলনা করে আমরা এই ইকুয়েশনগুলিতে ফিরে যাব সুতরাং এই Ax b এ লেখা এই সিস্টেমটি ইকুয়েশন এর প্রদত্ত সিস্টেম এরসমতুল্য যেখানে আমাদের সাধারণভাবে m ইকুয়েশন এবং n অজানা রয়েছে যা আমরা এখানে বিবেচনা করেছি এবং তারপরে আসুন আমরা একটি সহজ উদাহরণ নিই সুতরাং আমাদের এই 𝑥2𝑦 4 একটি ইকুয়েশন আছে এবং তারপরে আমাদের আরও একটি ইকুয়েশন রয়েছে যা x y1 দ্বারা দেওয়া হয় সুতরাং এই দুটি ইকুয়েশন বিবেচনা করে জ্যামিতিক ব্যাখ্যা খুব সহজ হবে এবং তারপরে আমরা আরও ভেরিয়েবল এর জন্য ধারণাটি সাধারণ করতে পারি সুতরাং আসুন আমরা এই ইকুয়েশনটিকে 1 নম্বর বলি কারণ এটি লাইনের ইকুয়েশন সুতরাং আমরা এই L 1 বলছি এবং এখানে এটি L 2 দ্বিতীয় লাইনের ইকুয়েশন যা x y1 দ্বারা দেওয়া হয় সুতরাং এই ক্ষেত্রে যখন আমরা কেবল দুটি ভেরিয়েবল x এবং y বিবেচনা করছি সিস্টেম এর এই ইকুয়েশনগুলি কিছুই নয় লাইনের ইকুয়েশন ছাড়া সুতরাং আমরা ম্যাট্রিক্স আকারেও সিস্টেমটি লিখতে পারি সুতরাং এটি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হবে যেখানে আমরা সেখানে 1 এবং 2 প্রথম ইকুয়েশন থেকে কোএফিসিয়েন্ট সংগ্রহ করব 1 2 1 1 x y 4 1 অজানা এর ভেক্টর যা x এবং y সুতরাং আমরা ম্যাট্রিক্স ভেক্টর আকারে এই ইকুয়েশনগুলি লিখতে পারি এবং এখন আমরা এই ইকুয়েশনগুলির জ্যামিতিক ব্যাখ্যা এবং মূলত সমাধান খুঁজি সুতরাং এখানে এটি প্রথম ইকুয়েশন x2y4 সুতরাং আমরা যদি এখানে এটি দেখি তবে আমরা সহজেই এটি প্লট করতে পারি সুতরাং যখন x 0 হয় তখন y 2 হয় সুতরাং এটি আসলে পয়েন্ট 20 এবং তারপর যখন y 0 হলে x 4 তাই এটি পয়েন্ট 4 এবং 0 সুতরাং এই ইকুয়েশন নম্বর 1 এবং তারপর আমরা ইকুয়েশন নম্বর 2 পাশাপাশি এই x y1 আছে এবং যে এই লাল পয়েন্ট দ্বারা দেওয়া হয় সুতরাং এখানে x 0 হলে y হয় 1 তাই এটি পয়েন্ট 10 এবং তারপরে আমরা এখানে অন্য পয়েন্ট পেতে পারি যখন y 0 x 1 হয় সুতরাং এটি পয়েন্ট 10 এবং তারপরে আমরা x y1 দ্বারা প্রদত্ত এই লাইনটি আঁকতে পারি এখন প্রশ্ন হল যে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে তারা এখানে কোনও না কোনও সময়ে ইন্টারসেক্ট করে সুতরাং আসুন আমরা এই ইন্টারসেকশন পয়েন্টটি গণনা করি সুতরাং যদি আমরা ইকুয়েশন নম্বর 2 ইকুয়েশন নম্বর 1 থেকে বিয়োগ করি সুতরাং এখানে x বাতিল হয়ে যাবে এবং তারপরে আমরা 3 y 3 পাব যা আমাদের y 1 দেয় সুতরাং এটি আপনার কোঅর্ডিনেট এবং তারপরে আমরা এই ইকুয়েশনগুলির যে কোনও একটিতে রাখতে পারি উদাহরণস্বরূপ x 1 y তার মানে 2 সুতরাং এখানে এই দুটি পয়েন্ট এই পয়েন্ট এ ইন্টারসেক্ট করে এখানে 2 এবং 1 সুতরাং আমরা এখানে 2 এবং 1 লিখতে পারি এখন ইকুয়েশন সিস্টেম এর সমাধান সম্পর্কে কথা বলা সুতরাং সমাধান মানে একটি পয়েন্ট x y যা উভয় ইকুয়েশনকে সন্তুষ্ট করে সুতরাং স্পষ্টতই এই পয়েন্টটি এখানে লাল লাইনে রয়েছে এবং এই পয়েন্টটি নীল পয়েন্ট এর উপর অবস্থিত সুতরাং স্বাভাবিকভাবেই এই পয়েন্ট যেখানে x 2 এবং y 1 এটি উভয় ইকুয়েশন সন্তুষ্ট করে এটি অবশ্যই উভয় ইকুয়েশনকে সন্তুষ্ট করতে হবে কারণ এটি উভয় লাইনে রয়েছে এবং আমরা এখানে আর কী দেখতে পাই সুতরাং সমাধান টি হল সিস্টেম এর x 2এবং y 1 এবং এখানে অন্য বিষয় লক্ষ্য করা যায় যে এটাই একমাত্র পয়েন্ট যেখানে এই দুটি পয়েন্ট ইন্টারসেক্ট করে অথবা উভয় লাইনের একমাত্র সাধারণ পয়েন্ট সুতরাং এটি এখন সমাধান হয়ে উঠেছে সুতরাং ঠিক এই ক্ষেত্রে আমরা যা পেয়েছি তা আমরা অনন্য সমাধান পেয়েছি কারণ এই দুটি লাইন ঠিক এক পর্যায়ে ইন্টারসেক্ট করে সুতরাং ইকুয়েশন এর এই প্রদত্ত সিস্টেম এর জন্য সমাধান থাকার অন্য কোনও সম্ভাবনা নেই এবং এটিকে আমরা একটি অনন্য সমাধানের ঘটনা বলি সুতরাং এই বিশেষ পরিস্থিতিতে যখন আমরা এই দুটি সহজ ইকুয়েশন বিবেচনা করেছি আমরা একটি অনন্য সমাধান পাচ্ছি সুতরাং আমরা ভেক্টর এর দিক থেকে একই ইকুয়েশন এর আরও একটি ব্যাখ্যা খুঁজব সুতরাং আমরা দেখেছি যে আমাদের এই দুটি ইকুয়েশন ছিল যা আমরা এই ম্যাট্রিক্স ভেক্টর গুণন এর আকার এ লিখেছি কিন্তু এই ইকুয়েশন লেখার আরেকটি উপায় আছে কারণ আমি যদি এখানে বিবেচনা করি এই x 2 y এবং দ্বিতীয় ইকুয়েশন x y সুতরাং আমরা সিস্টেমটি প্রথম ভেক্টরএর মতো লিখে ফেলতে পারি যা আমি এটি থেকে x নেব এবং এখান থেকে x নেব এবং দ্বিতীয় ইকুয়েশন এর বাকি y টার্মটি 1 2 1 1 x y 4 1 সুতরাং 2y এবং তারপর এখানে y এবং তারপরে ডান দিকের দিকটি 4 এবং 1 অথবা আমরা এটি x এবং ভেক্টর 1 1 প্লাস এই y হিসাবে লিখতে পারি এবং এই ভেক্টর 2 বিয়োগ 1 এই ভেক্টর 4 এবং 1 এর সমান সুতরাং আমরা এই আকারে ইকুয়েশন এর প্রদত্ত সিস্টেম লিখেছি যেখানে আমরা ভেক্টর স্কেলার গুণ দেখতে পাই এবং এখানে ভেক্টরটি আবার ডান দিকে স্কেলার মানে এখানে সংখ্যা x সুতরাং এখানে ঠিক এটাই লেখা আছে যে ইকুয়েশন এর সিস্টেম ম্যাট্রিক্স আকারে দেওয়া হোক বা আমরা এই ভেক্টর আকারে ও লিখতে পারি যেখানে x এই ভেক্টর 1 1 y তে গুণিত হয় এই ভেক্টর 2 1 এর সমান 4 1 সুতরাং এটি এখানে এই গুণটি দেখার আরেকটি উপায় কারণ এই ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্স ভেক্টর গুণ ছিল সুতরাং আমরা এই আকারে ও দেখতে পারি যে এই x এই প্রথম কলাম এ গুণিত হয় y এই দ্বিতীয় কলাম এ গুণিত হয় এটি এমন একটি উপায় যা আমরা এই ম্যাট্রিক্স এবং ভেক্টর এর গুণটিও করি ডান দিকে আমাদের এই ভেক্টর 4 1 আছে x1 1 y2 1 4 1 সুতরাং এখন অন্য উদাহরণে আসছি সুতরাং আমাদের এখন x y1 এবং দ্বিতীয় ইকুয়েশন আমরা বিবেচনা করছি xy2 সুতরাং এটি ইকুয়েশন নম্বর 1 এবং তারপরে আমাদের এখানে ইকুয়েশন নম্বর 2 রয়েছে সুতরাং আমরা যদি এই দুটি ইকুয়েশনকে আগের মতো প্লট করি সুতরাং আমাদের এখানে এই প্রথম ইকুয়েশন রয়েছে যেখানে x 0 এবং তারপরে y 1 সুতরাং এটি এখানে পয়েন্ট 1 এবং x 0 এ এবং দ্বিতীয় লাইন xy2 সুতরাং এই ক্ষেত্রে যখন x 0 এখানে আমরা পয়েন্ট y x 2 পাচ্ছি সুতরাং এটি এখানে পয়েন্ট 2 0 এবং তারপরে আমরা এই লাইনটি আঁকতে পারি যার স্লোপ 1 রয়েছে এবং এই লাইনেও স্লোপ 1 রয়েছে সুতরাং মূলত আমরা এখন যা উপলব্ধি করি কারণ উভয় ইকুয়েশন এই ইকুয়েশন এর স্লোপ 1 রয়েছে এবং এই ইকুয়েশন এরও স্লোপ 1 রয়েছে সুতরাং উভয় ইকুয়েশন মূলত একে অপরের প্যারালাল সুতরাং আমরা যদি এই সিস্টেম এর সমাধানের কথা বলি সুতরাং এটি এই ক্ষেত্রে বিদ্যমান নয় কারণ লাইনগুলিতে কোনও সাধারণ পয়েন্ট নেই যেখানে আমরা বলতে পারি যে এই পয়েন্টটি ইকুয়েশন নম্বর 1 এবং ইকুয়েশন নম্বর 2 উভয়কেই সন্তুষ্ট করবে কারণ তারা ইন্টারসেক্ট করে না সুতরাং তারা প্যারালাল পয়েন্ট এবং এই ক্ষেত্রে আমাদের কাছে ইকুয়েশন এর এই প্রদত্ত সিস্টেম এর কোনও সমাধান নেই সুতরাং এই খুব সহজ উদাহরণের সাহায্যে জ্যামিতিক ব্যাখ্যা নিজেই বলে যে আমাদের কাছে ইকুয়েশন এর এই সিস্টেম এর কোনও সমাধান নেই ইকুয়েশন এর দিক থেকে যদি আমরা সরাসরি দেখতে চাই কারণ প্রথম ইকুয়েশন টি x y1 এবং যদি আমি এখানে ইকুয়েশন সংখ্যা 2 দ্বারা গুণ করি 1 আমরা x y 2 পাব সুতরাং আমাদের এই দুটি ইকুয়েশন x y1 এবং x y 2 রয়েছে সুতরাং এটি সম্ভব নয় কারণ ইকুয়েশন নম্বর 1 এ আমরা বলছি যে x 1 x এবং y এর পার্থক্য 1 হবে যেখানে দ্বিতীয় ইকুয়েশন এর আমরা বলছি যে x এবং y এর পার্থক্য হবে 2 সুতরাং এমন কোনও পয়েন্ট থাকা সম্ভব নয় যা উভয় ইকুয়েশনকে সন্তুষ্ট করে এবং জ্যামিতিক ব্যাখ্যাও একই বলে যে এই দুটি পয়েন্ট ইন্টারসেক্ট করে না এবং তাই ইকুয়েশন এর এই প্রদত্ত সিস্টেম এর জন্য আমাদের কাছে কোনও সমাধান থাকতে পারে না ঠিক আছে তাই এই লাইনগুলো ইন্টারসেক্ট করে না এবং এটি কোনও সমাধানের ক্ষেত্র নয় সুতরাং এখন পরবর্তী ব্যাখ্যায় আসছি যাকে আমরা ভেক্টর ব্যাখ্যা বলি সুতরাং আমরা আবার ভেক্টর আকারে এই ইকুয়েশন গুলি বা এই আকারে ইকুয়েশন এর সিস্টেমটি পুনরায় লিখতে পারি সুতরাং x এই 1 এবং 1 দ্বারা গুণিত হবে এবং y এই 1 এবং এই 1 দ্বারা গুণিত করা হবে ডান দিকের ভেক্টর 1 এবং 2 সুতরাং আগের ক্ষেত্রের অনুরূপ আসুন আমরা এখানে এই ভেক্টরটি আঁকতে চাই 1 1 সুতরাং এটি ভেক্টর 1 1 এবং তারপরে অন্য ভেক্টর এখানে আমাদের আছে 1 এবং 1 এবং তৃতীয় ভেক্টর 1 এবং 2 x1 1 y 1 1 1 2 সুতরাং এখন প্রশ্ন হল আমরা কি এই ভেক্টর 1 1 এ কিছু সংখ্যা গুণ করে যোগ করতে পারি এবং তারপর আমরা এই ভেক্টর 1 1 এ কিছু সংখ্যা গুণ করতে পারি প্রশ্নটি হল আমরা কি এই ভেক্টর 1 2 পেতে কিছু সংখ্যা গুণ করে এই দুটি যোগ করতে পারি এবং যা এখানে স্পষ্টভাবে দৃশ্যমান যে এটি সম্ভব নয় কারণ এই দুটি ভেক্টর প্যারালাল সুতরাং আমরা এই দুটি ভেক্টর এর প্যারালাল কিছু পেতে পারি তবে আমরা এখানে 1 এবং 2 এর উদাহরণ পেতে পারি না যা এই প্রদত্ত ভেক্টরগুলির প্যারালাল নয় সুতরাং অবশ্যই এই দুটি ভেক্টর এর যে কোনও সংমিশ্রণ দ্বারা বা বরং আমরা সাধারণত এটিকে একটি লিনিয়ার সংমিশ্রণ বলি এবং পরে আমরা এর আরও ভাল সংজ্ঞা নিয়ে আসব সুতরাং এখানে এই দুটি ভেক্টর এর কোনও লিনিয়ার সংমিশ্রণ আমাদের ভেক্টর 2 এ ভেক্টর 1 দেবে না এবং তাই এটি কোনও সমাধানের ক্ষেত্রে নয় সুতরাং এই কলাম 1 এবং এই কলাম 2 এর কোনও লিনিয়ার সংমিশ্রণ দ্বারা এই ভেক্টর 1 এবং 2 উত্পাদন করা সম্ভব নয় এবং তাই এটি কোনও সমাধানের ক্ষেত্রে নয় সুতরাং এখানে পরবর্তী এবং শেষ ক্ষেত্রে আসা যেখানে আমরা সিস্টেমটিকে x y2 এবং xy 2 হিসেবে বিবেচনা করি সুতরাং এটি আমাদের সিস্টেম যদি আমরা এই জ্যামিতিক ব্যাখ্যাটি খুঁজি তবে আমাদের এই দুটি লাইন প্লট করতে হবে সুতরাং প্রথম x y2 যা এই নীল পয়েন্ট দ্বারা দেওয়া হয় এবং এখন যদি আমরা এই xy 2 আবার আঁকতে পারি তবে আমরা একই লাইন পাই কারণ এটি কিছুই নয় একই ইকুয়েশন ছাড়া এখানে আপনি যদি দ্বিতীয় ইকুয়েশন 1 দ্বারা গুণ করেন তবে আপনি একই ইকুয়েশন পাবেন সুতরাং মূলত এগুলি দুটি ভিন্ন ইকুয়েশন নয় এটি একই ইকুয়েশন আমাদের কেবল একটি ইকুয়েশন রয়েছে এবং তাই আমরা এই লাইনটি পাই লাল পয়েন্ট টি এখানে নীল পয়েন্ট এর উপর বসে আছে সুতরাং এই দুটি একই লাইন এবং এখন স্বাভাবিকভাবেই আমরা এই লাইনে যে কোনও পয়েন্ট নিই আমি বলতে চাইছি তারা একই লাইন সুতরাং আমরা এখানে লাইনে একটি পয়েন্ট নিতে পারি এবং এটি উভয় ইকুয়েশনকে সন্তুষ্ট করবে সুতরাং এখানে আমাদের ইকুয়েশন এর প্রদত্ত সিস্টেম এর সমাধানের জন্য অসীম অনেক সম্ভাবনা রয়েছে কারণ যখন এই দুটি ইকুয়েশন দেওয়া হয় তখন এটি সহজেই বোঝা যায় যে এই দুটি ইকুয়েশন একই ইকুয়েশন কিন্তু যখন আমাদের অধিক ইকুয়েশন থাকে এবং এটি সর্বদা এমন হয় না যে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন ইকুয়েশনটি উদাহরণস্বরূপ অন্যদের সংমিশ্রণ সুতরাং আমরা সেই সমস্ত ক্ষেত্রে খুব পরে মোকাবেলা করব তবে এখানে এই খুব সহজ কেসের জন্য আমরা জ্যামিতিকভাবেও দেখতে পাচ্ছি যে এখন এই ক্ষেত্রে লাইনের যে কোনও পয়েন্ট ইকুয়েশন এর প্রদত্ত সিস্টেম এর সমাধান সুতরাং এখন এটি এই অসীম অনেক সমাধানের ঘটনা যাকে আমরা বলি সুতরাং আমরা সমাধানের এই 3 টি সম্ভাবনা দেখেছি একটি ক্ষেত্রে আমাদের কাছে একটি অনন্য সমাধান রয়েছে অন্যটিতে আমাদের এখানে কোনো সমাধান নেই এবং এখানে আমাদের কাছে অসীম অনেক সমাধান রয়েছে সুতরাং আসুন আমরা এই কেসের জন্য ভেক্টর ব্যাখ্যাটি খুঁজি সুতরাং আমাদের এই দুটি ইকুয়েশন ছিল এবং এখন আমরা ভেক্টর এর দিক থেকে সেগুলি লিখতে পারি সুতরাং আমরা x কে 1 দ্বারা গুণ এবং বিয়োগ 1 আবার এই কোএফিসিয়েন্ট যখন আপনি 1 এবং 1 দ্বারা গুণ করা হয় অন্য ভেক্টর এবং তারপর ডান হাতের পার্শ্ব ভেক্টর আমাদের 2 এবং 2 আছে সুতরাং এখন যদি আমরা এই ভেক্টরগুলি প্লট করি তবে এখানে 1 1 তাহলে আমাদের আছে 1 1 এবং অন্যটি 2 এবং 2 সুতরাং আমাদের কাছে এই 3 ভেক্টর 1 1 এবং তারপরে আমাদের এই 1 1 এবং অন্য ভেক্টর টি এখানে রয়েছে আমাদের এই 2 এবং 2 x1 1 y 1 1 2 2 সুতরাং এটি এখন খুব স্পষ্টভাবে দৃশ্যমান যে এই ভেক্টর 2 1 আমরা এই ভেক্টরগুলির মধ্যে একটি বা লিনিয়ার সংমিশ্রণ দ্বারা পেতে পারি যা আমরা গুণ করতে পারি এই ভেক্টর 2 এবং 1 পেতে এই দুটি ভেক্টর এর এই লিনিয়ার সংমিশ্রণ থাকার অনেক অসীম সম্ভাবনা রয়েছে কারণ এটি প্রদত্ত ভেক্টরগুলির প্যারালাল এবং এই ভেক্টর 2 এবং 2 পেতে এই দুটি ভেক্টর একত্রিত করার অসীম অনেক সম্ভাবনা এখন রয়েছে সুতরাং ভেক্টর ব্যাখ্যা থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় ক্ষেত্রে অসীম অনেক সমাধান রয়েছে এবং এখন কনক্লুশন এ আসছি তো আমরা কি দেখেছি আমরা লিনিয়ার ইকুয়েশন সিস্টেম এর জন্য 3 টি কেস দেখেছি যা একটি সিস্টেম এর সাথে ঘটতে পারে যে সিস্টেম এর একটি অনন্য সমাধান থাকবে এবং এই দুটি ইকুয়েশন এর ক্ষেত্রে এটি ছিল যা আমরা বিবেচনা করেছি বা দুটি অজানা এর সাথে যে 2 টি লাইন রয়েছে এবং তারা ঠিক এক পর্যায়ে ইন্টারসেক্ট করে এবং এটিকে আমরা একটি অনন্য সমাধানের ঘটনা বলি যা আমরা তিনটি ভেরিয়েবল থাকলে ব্যাখ্যা করতে পারি সুতরাং এক্ষেত্রে একটি লাইনের পরিবর্তে আমাদের একটি প্লেন থাকবে সুতরাং এখন তিনটি প্লেন রয়েছে এবং তারা ঠিক এক পর্যায়ে ইন্টারসেক্ট করে এই তিনটি প্লেন এবং এটি সেই সিস্টেম এর অনন্য সমাধান এবং তারপর আমরা এটাও দেখেছি যে যদি গানগুলো উদাহরণস্বরূপ প্যারালাল হয় তবে তারা কখনই ইন্টারসেক্ট করে না এবং তিনটি ভেরিয়েবল এর ক্ষেত্রে আমরা একই জিনিস ব্যাখ্যা করতে পারি যে আমাদের প্যারালাল প্লেন রয়েছে সুতরাং এখানে আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখেছি যে লাইনগুলি প্যারালাল এবং তাই আমাদের কাছে প্রদত্ত সিস্টেম এর কোনও সমাধান নেই যেখানে তৃতীয় ক্ষেত্রে আমরা দেখেছি যে উভয় লাইনই মূলত একই ছিল এবং তারপরে লাইনের যে কোনও পয়েন্ট ইকুয়েশন এর সিস্টেম এর সমাধান ছিল সুতরাং আমরা অনন্য সমাধানের ঘটনা দেখেছি আমরা অসীম অনেক সমাধানের ঘটনা দেখেছি এবং আমরা নো সলিউশন এর ক্ষেত্রে দেখেছি এবং এই সব সম্ভাবনা যা লিনিয়ার ইকুয়েশন এ একটি সিস্টেম এর জন্য ঘটতে পারে যখন আমরা n অজানা এর সঙ্গে m ইকুয়েশন একটি বড় সিস্টেম বিবেচনা করেছি কিন্তু আমরা এখানে খুব সহজ উদাহরণের সাহায্যে দেখেছি যেখানে আমরা কেবল দুটি অজানা বিবেচনা করেছি সুতরাং পরবর্তী বক্তৃতায় আমরা এই বিষয়ে কথা বলব সমাধান কৌশল গুলি যখন আমাদের একটি বড় সিস্টেম থাকবে শুধু 2 বাই 2 নয় যা আমরা এখানে জ্যামিতিক এবং ভেক্টর ব্যাখ্যা এর জন্য বিবেচনা করেছি সুতরাং এই রেফারেন্সগুলো আমরা এই বক্তৃতা গুলো প্রস্তুত করতে ব্যবহার করেছি এবং আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ